ভৌগলিক ইন্ডিকেশনস চিহ্ন বা GI একটি পণ্যের উপর ব্যবহৃত হয় যার অরিজিন একটি নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলে হয় এবং পণ্যটি সেই অঞ্চল সম্পর্কীয় কোন গুণমান ধারণ করে কোন পণ্য যখন কোন একটি নির্দিষ্ট অঞ্চল থেকে আসে তার কোয়ালিটি সেই অঞ্চলের ভূগোল বা সেখানে যারা থাকে সেই লোকদের সাথে যুক্ত করা যায় সে ক্ষেত্রে পণ্যটি ভৌগলিক ইন্ডিকেশন এর জন্য বিবেচিত হতে পারে সেই ধরনের পণ্যের বিশেষ অধিকার রেজিস্টার্ড করা যায় যাকে ভৌগোলিক ইন্ডিকেশন বা GI বলা হয় যেমন ধরুন ROQUEFORT চিজ দার্জিলিং চা বেনারসি শাড়ি এসব GI এর বিভিন্ন উদাহরণ GI কৃষিজ পণ্যের মধ্যে সীমাবদ্ধ নয় এটি অন্যান্য পণ্য যেমন ওয়াইন স্পিরিট হ্যান্ডিক্রাফট ইত্যাদিতে বিস্তৃত GI এর বৈশিষ্ট্য হচ্ছে এই সাইনটা একটি পণ্যের নির্দিষ্ট অঞ্চল থেকে অরিজিনেট হওয়াকে নির্দেশিত করে সেই পণ্যের গুনমানের বৈশিষ্ট্য বা রেপুটেশন ওই অঞ্চলের কারণে হওয়া চাই ও সেই পণ্য এবং সেটার তৈরি হওয়ার জায়গার মধ্যে পরিষ্কার লিংক থাকা চাই আমাদের কেন GI চিহ্নের প্রয়োজন নলেজ ও কমিউনিটির অধিকারকে রক্ষা করার জন্য GI প্রয়োজন যাতে স্বচ্ছ প্রতিযোগিতা হতে পারে উদাহরণস্বরূপ দার্জিলিং চা তার নিজের নামেই বিক্রি হওয়া উচিত আসাম চা বা অন্য নামে নয় কারণ তাতে অন্য অঞ্চলের অসাধু ব্যবসায়ীরা সেখানকার জিনিস অন্য নামে চালিয়ে দেবে যা স্বচ্ছ প্রতিযোগিতাকে এফেক্ট করবে ভৌগোলিক ইন্ডিকেশনস যেমন ট্রেডমার্ক এটি গ্রাহককে পণ্যের গুণমান জানতে সাহায্য করে বাজারে সেই পণ্যটি চিহ্নিত হয় একটি নির্দিষ্ট অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে সেই হিসাবে ও গ্রাহক হয়তো সেই পণ্যের জন্য প্রিমিয়াম দাম দিতে রাজী থাকবে এভাবেই পণ্যের নিস মার্কেটিং হয় এবং সেখান থেকে গ্রামীণ উন্নতি হয় যেহেতু গ্রামীণ কারিগরদের GI চিহ্ন রক্ষা করে তারা তাদের পণ্য বিক্রি করতে সক্ষম হয় ভারতবর্ষে 1999 এর রেজিস্ট্রেশন ও প্রটেকশন অ্যাক্ট দ্বারা GI অধিকার রক্ষিত হয় একবার রেজিস্টার্ড হলে 10 বছর রক্ষিত থাকে তারপর ট্রেডমার্কের মত পরবর্তী সময়ে রিনিউ করা যায় ও রেজিস্ট্রি চেন্নাইতে হয় কিছু রেজিস্টার্ড GI এর উদাহরণ দার্জিলিং চা যা পশ্চিমবঙ্গের কৃষিজ পণ্য আরণমুলা কন্নদি যা কেরালার হস্তশিল্প মাইসোর আগরবাতি যা একটি ম্যানুফ্যাকচার করা জিনিস কোয়েম্বাটুর ওয়েট গ্রাইনডার যা তামিলনাড়ুতে তৈরি আসামে তৈরি মুগা সিলক সেখানকার হস্তশিল্প উড়িষ্যা পটচিত্র যা উড়িষ্যার টেক্সটাইল পণ্য পশ্চিমবঙ্গে বাংলার রসগোল্লা খাদ্য পদার্থ রূপে রেজিস্টার্ড সাম্প্রতিক কালে রসগোল্লার উৎপত্তি ন নিয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যে বিতর্ক হয় সেই বিতর্কে রেজিস্ট্রি রায় দেয় বাংলার রসগোল্লার GI থাকা সত্বেও উড়িষ্যা তার অঞ্চলের রসগোল্লার অনুরূপ অধিকার পাবে এটি রসগোল্লার অরিজিনের সার্টিফিকেট হিসাবে বিবেচিত হবে না